হ্যালো সবাই শেষ বক্তৃতায় আমরা মেটের মৌলিক পদ্ধতিগুলি শিখেছি যা সলিডওয়ার্কসে উপলব্ধ সাধারণত প্রোডাক্ট ডিজাইন অংশগুলি একত্রিত করার জন্য ব্যবহার হয় সুতরাং আমরা মৌলিক পদ্ধতিগুলি শিখেছি এখন আমরা একটি সম্পূর্ণ প্রোডাক্ট ডিজাইন করার জন্য সেই পদ্ধতিগুলি প্রয়োগ করব যা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সুতরাং আমরা একই ভাবে নতুন করে যাব আমরা একটি নতুন সলিডওয়ার্কস ডকুমেন্ট খুলব যা আমরা অ্যাসেম্বলিতে কাজ করব OK ক্লিক করুন আমি ইতিমধ্যে এই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন বিকাশের জন্য এই 6 টি অংশ প্রস্তুত করেছি আমরা সবগুলোই নির্বাচন করব এবং আমি একে অপরের পাশে এটি স্থাপন করছি এটি ক্র্যাঙ্ক রড এটা হল ক্র্যাঙ্ক কশ্যাফট ফিন কেসিং পিস্টন পিন এবং পিস্টন নিজেই আমাদের কাছে এই ছয় অংশ রয়েছে যা একত্রিত করা দরকার সুতরাং যতদূর আমরা শিখেছি আমরা এই জ্ঞানটি এটি ঠিক করার জন্য ব্যবহার করব সুতরাং আসুন আমরা এই ক্র্যাঙ্ক কেসিং টি বেছে নিই এবং রেফারেন্সের জন্য এটি ঠিক করি সুতরাং আমরা স্বজ্ঞাতভাবে বুঝতে পারি যে এই ক্র্যাঙ্কটি এই স্লটে ফিট করার কথা আপনি এটি অনুমান করতে পারেন যে এই মধ্যে এটি ঠিক করার জন্য কোন মেটিং পদ্ধতি প্রয়োগ করা উচিত সঠিক উত্তর হল সমকেন্দ্রিক সম্পর্ক এই অংশ এই নলাকার সারফেস টি এই কেসিং সিলিন্ডারের সাথে কনসেন্ট্রেট করা দরকার এবং এটি মেটিং করবে এখন OK ক্লিক করুন সুতরাং এটি এমনভাবে একত্রিত করা হয়েছে যে এই ক্র্যাঙ্কশ্যাফট টি ক্র্যাঙ্ক কেসিংয়ের সাথে কনসেন্ট্রেটেড হয় যাই হোক এটি ল্যাটেরাল ডাইরেক্শন থেকে সরানো যেতে পারে এটি ঠিক করার জন্য আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফটের এই এজটি এবং ক্র্যাঙ্ক কেসিংয়ের এই বিশেষ এজটি একে অপরের সাথে মিলিত হতে হবে এবং আমরা এই মিনি টুলবারে OK ক্লিক করব সুতরাং এখন এটি খুব ভালভাবে স্থির করা হয়েছে এবংডিগ্রী অফ ফ্রিডম ঘূর্ণন রয়ে গেছে এখন আমরা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের জন্য একটি আচ্ছাদন হিসাবে এই ক্র্যাঙ্ক কেসিংয়ের উপর এই ফিনটি ঠিক করতে পারি এর জন্য আমি এই বিশেষ এজ এবং এই এজটি নির্বাচন করছি আমি এটি একত্রিত করব আপনি OK ক্লিক করবেন সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি এই এজের সাথে সংযুক্ত সুতরাং এখন আমরা চাই যে এই ফিনটি এই ক্র্যাঙ্ক কেসিংয়ের উপর স্থাপন করার জন্য ঘোরানো হোক এর জন্য আমি এই এজটি এবং এই ক্র্যাঙ্ক কেসিংয়ের এই এজটি নির্বাচন করছি আমি এটি নির্বাচন করব এখন আমাদের কাছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের এই 6টি অংশ রয়েছে যা নির্দিষ্ট অ্যাসেম্বলি সম্পর্কের সাথে একে অপরের মধ্যে একত্রিত করা হবে সর্বোপরি আমরা এই ক্র্যাঙ্ক কেসিংটি বেছে নেব এবং স্বজ্ঞা দ্বারা আমরা দেখতে পারি যে এই ক্র্যাঙ্কশ্যাফটটি এই ক্র্যাঙ্ক কেসিংয়ের মধ্যে স্থির করা হবে বলে মনে করা হয় এই ক্র্যাঙ্ক আপনি শুধু অনুমান করতে পারেন যে এই শ্যাফটের জন্য এই ক্র্যাঙ্ক কেসিং স্থির করার জন্য এটি কী সম্পর্ক হওয়া দরকার সঠিক উত্তর হল সমকেন্দ্রিক সম্পর্ক আপনি কেবল এই দুটি সারফেস তল নির্বাচন করতে পারেন যা আমরা মেট উপর ক্লিক করব এবং এটি অটোমেটিকালি এই সমকেন্দ্রিক সম্পর্কটি অনুমান করে এবং OK ক্লিক করে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই স্লটটি সফলভাবে স্থির করা হয়েছে যাইহোক এটি মেটিং করতে পারে এবং এটি ল্যাটেরাল ডাইরেক্শনে যেতে পারে এটি ঠিক করার জন্য আমরা যা করতে পারি তা হল আমাদের এই ক্র্যাঙ্ক কেসিংয়ের এজের সাথে এই নির্দিষ্ট এজটি মেলাতে হবে এবং আমরা এটি মেটিং করব এবং আমরা এটি লক করব সুতরাং এখন এটি সুন্দর এবং ভাল এবং আমরা এটি দেখতে পারি এখন এই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের জন্য 6টি বিভিন্ন অংশ রয়েছে এবং আমরা অংশগুলির মধ্যে নিখুঁত সম্পর্ক ধরে নিয়ে একে অ্যাসেম্বল করব সুতরাং সর্বোপরি আমরা এই ক্র্যাঙ্ক কেসিং গ্রহণ করব এবং অন্তর্দৃষ্টি দ্বারা আমরা অনুমান করতে পারি যে এই ক্র্যাংকশ্যাফটটি এই ক্র্যাঙ্ক কেসিংয়ের মধ্যে মাপসই করা উচিত আপনি কেবল অনুমান করতে পারেন যে এই ক্র্যাঙ্কশ্যাফটের এই ক্র্যাঙ্ক কেসিংয়ের সাথে কী সম্পর্ক থাকা দরকার সঠিক উত্তর হল কনসেন্ট্রিক সম্পর্ক আমাদের এই দুটি সারফেস তল নির্বাচন করতে হবে যা আমরা মেটিংয়ে যাব এবং এটি সফলভাবে সনাক্ত করা হয়েছে যে একে অপরের সাথে এই সমকেন্দ্রিক সম্পর্কটি আমরা ঠিক ক্লিক করব সুতরাং আপনি দেখতে পারেন যে এটির একটি সমকেন্দ্রিক সম্পর্ক রয়েছে যাইহোক এটি ল্যাটেরাল ডাইরেক্শন থেকে সরানো যেতে পারে সুতরাং এটি ঠিক করার জন্য আমরা ক্র্যাঙ্কশ্যাফট এবং এই ক্র্যাঙ্ক কেসিংয়ের দুটি এজ নির্বাচন করব এবং আমরা এটি মিলিত করব এবং আমরা এই মিনি টুলবারে OK সিলেক্ট করব এখন আমরা এই ক্র্যাংকশ্যাফটটি ল্যাটেরাল ডাইরেক্শনে যেতে দেখতে পারি এটি ঠিক করার জন্য আমরা দুটি এজ নির্বাচন করব এই এজটি এবং এই বিশেষ এজটি একে অপরের সাথে মিলে যাওয়ার জন্য সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি সুন্দর এবং ভাল কেবলমাত্র ডিগ্রী অফ ফ্রিডম ঘূর্ণায়মান এবং এটি ল্যাটেরাল ডাইরেক্শনে চলতে পারে না এখন আসুন আমরা এই ক্র্যাঙ্কশ্যাফটের উপর এই ক্র্যাঙ্ক কেসিংটি ঠিক করি এর জন্য আমরা এই বিশেষ এজটি এবং ক্র্যাঙ্ক কেসিংয়ের এই এজটি নির্বাচন করব আমরা এটি মিলিত হওয়ার জন্য এটি মেটিং করব ঠিক আছে ক্লিক করুন এটি সফলভাবে মিলিত হয়েছে সুতরাং তবে এটি অন্য ডাইরেক্শনেেও ঘূর্ণায়মান বা সরানো যেতে পারে এটি ঠিক করার জন্য আমি এই এজটি এবং এই এজটি মিলিত হওয়ার জন্য নির্বাচন করব এবং এটি সফলভাবে ক্র্যাঙ্ক কেসিংয়ের উপর সারিবদ্ধ হয় এখন তিনটি অংশ অবশিষ্ট আছে ক্র্যাঙ্ক রড এবং এই পিন এবং পিস্টন সুতরাং এই ক্র্যাঙ্ক রডটি এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত হওয়ার কথা যাতে এটি ঘূর্ণায়মান হিসাবে সরানো যেতে পারে সুতরাং এর জন্য আমরা অনুমান করতে পারি যে এই ক্র্যাঙ্ক রডের এই বিশেষ গর্তটি এই ক্র্যাংকশ্যাফটের সাথে একটি সমকেন্দ্রিক সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় আমরা এই সারফেস এবং এই সারফেসটি নির্বাচন করব এবং এটিকে সমকেন্দ্রিক হিসাবে একত্রিত করব আপনি এটি এখানে দেখতে পারেন এখন এটির উপর পিস্টন সংযুক্ত করার জন্য আমরা এর জন্য পিস্টন নির্বাচন করব যেহেতু এই পিস্টনে ক্র্যাঙ্ক রড রয়েছে তাই এটি এই অঞ্চলে ঠিক করতে হবে সুতরাং এর জন্য আমরা এই ক্র্যাঙ্ক রডের এজ এবং এই পিস্টন অভ্যন্তরীণ ডাইরেক্শনেের এজটি নির্বাচন করব এবং এটি মিলিত করব এবং আমরা ok ক্লিক করব সুতরাং আপনি দেখতে পারেন যে এই পিস্টনটি এতে স্থির করা হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের এই পিনটি সন্নিবেশ করতে হবে এবং এই পিন সারফেস টি এই স্থানের সাথে সমকেন্দ্রিক হতে হবে আমরা এখানে সারফেস টি নির্বাচন করব এবং এটি সমকেন্দ্রিক হিসাবে স্থির করা হবে যাইহোক এই পিনটি ল্যাটেরাল ডাইরেক্শনে চলে যেতে পারে এটি ঠিক করার জন্য আমাদের আরও একটি সম্পর্ক তৈরি করতে হবে যে এই পিনের সারফেস টি এই পিস্টনের নলাকার সারফেসের উপর ট্যান্জেন্ট বলে মনে করা হয় আমরা এই দুটি নির্বাচন করব এবং মেটিং কঠিন কাজ মেটিং অটোমেটিকালি ট্যান্জেন্ট সম্পর্ক সনাক্ত করে এবং আমরা ঠিক আছে ক্লিক করব সুতরাং এটি এটি ঠিক করে ভাল এবং ভাল সুতরাং এখনও এই ফিন কেসিং মধ্যে ঠিক করা প্রয়োজন এর জন্য আমরা অনুমান করতে পারি যে এই ফিন কেসিংটি এই পিস্টনের সাথে সমকেন্দ্রিক বলে মনে করা হয় এবং আমরা মেট উপর ক্লিক করব এবং আমরা সরাসরি সমকেন্দ্রিক সম্পর্ক দেখতে পাব এবং ঠিক আছে ক্লিক করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটি হল এই সমাবেশটি খুব ভালভাবে একত্রিত করা হয়েছে এবং এই ইঞ্জিনটি সুন্দর এবং ভাল কাজ করে এই ইঞ্জিনটি গতিশীল দেখতে সলিডওয়ার্কস এছাড়াও এই সিমুলেশন বৈশিষ্ট্য এর জন্য আমাদের এই মোশন স্টাডিতে যেতে হবে ইন মোশন স্টাডি বটম প্লেনে আমাদের কাছে এই মোটর বিকল্পটি রয়েছে এই মোটর জন্য আমরা এই মোটর বিকল্প আছে এই মোটরে আমরা মোটর নির্বাচন করব এটি এমন উপাদানটির জন্য জিজ্ঞাসা করে যা ঘূর্ণায়মান হতে হবে যে যদি এটি হয় তবে কঠিন কাজটি এখানে এই মোটর বিকল্পটির বৈশিষ্ট্যযুক্ত এই মোটর বিকল্পে এটি এমন একটি উপাদানের জন্য জিজ্ঞাসা করে যা একটি মোটর দ্বারা কাজ করা হলে এটি ঘোরানো উচিত সুতরাং আমরা এই ক্র্যাংকশ্যাফটটি মোটর দ্বারা ঘোরানো চাই আমরা এটি নির্বাচন করব আমরা এই মোটরের জন্য এই rpm নির্বাচন করতে পারি যা আমাদের প্রয়োগ করতে হবে আসুন আমরা এটি 50 তৈরি করি এবং আমরা ঠিক আছে ক্লিক করব এবং সেটিংস মোশন সেটিংসে আমরা 30 হিসাবে প্রতি সেকেন্ডে ফ্রেমগুলি তৈরি করব আপনি ঠিক আছে ক্লিক করুন সুতরাং এখন এখানে টুল অ্যানিমেশন টুলবারে আমরা মৌলিক গতি নির্বাচন করব এবং আমরা খেলব আপনি এই অ্যানিমেশনটি ভাল এবং সূক্ষ্মভাবে চলছে তা দেখতে পারেন আপনি এটির সময়কালও বাড়িয়ে তুলতে পারেন বর্তমানে এটি মাত্র ৫ সেকেন্ড আপনি এই ইঞ্জিনের গতি দেখতে পারেন এবং সিঙ্গেল সিলিন্ডার দুঃখিত এখন আপনি এই পিস্টনের গতি এবং ক্র্যাংকশ্যাফটটি এই ক্র্যাংকশ্যাফট ক্র্যাঙ্ককেসের সাথে সম্পর্কিত এবং একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের মতো ফিন দেখতে পারেন এটি ভাল এবং ভাল কাজ করছে এই ধরনের অ্যানিমেশন সংরক্ষণ করতে আমরা অ্যানিমেশন সংরক্ষণের সাথে যাব এটি আমাদের এই অ্যানিমেশনটি সংরক্ষণ করতে দেয় যা আমরা কেবল একটি মিডিয়া আকারে দেখেছি সুতরাং আমরা এটি নির্বাচন করব আমরা এটি একটি ইঞ্জিন হিসাবে নামকরণ করব এবং আমরা সংরক্ষণ করব এটি এই কম্প্রেশন মানের জন্য জিজ্ঞাসা করে আমরা ঠিক হয়ে যাব অনুকরণ করতে সময় লাগে এখন আমরা এখানে যে ফাইল টি তৈরি করা হয়েছে তা দেখতে পাচ্ছি যা উত্পন্ন হয় আপনি এখানে এটি খেলতে পারেন এটি এই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের জন্য উত্পন্ন অ্যানিমেশন সুতরাং এখন এটি সলিডওয়ার্কস বৈশিষ্ট্যগুলিতে গতি অধ্যয়ন ছিল সুতরাং শেষ পর্যন্ত আমি আপনাকে এক্সপ্লোর করা দৃষ্টিভঙ্গি সম্পর্কেও বলতে চাই যা আমরা প্রাথমিকভাবে কাঁচি বাতাস উইন্ডমিল এবং ট্র্যাক্টরের ক্ষেত্রে দেখেছি এটি দেখার জন্য আমাদের কাছে এক্সপ্লোর করার জন্য এই বিকল্পটি রয়েছে আমরা এই এক্সপ্লোর করা ভিউতে ক্লিক করব এখন এই এক্সপ্লোর করা দৃশ্যের একটি ফলক রয়েছে এবং এইগুলি সেই এক্সপ্লোর করা দৃশ্যের জন্য সেটিংস এর জন্য আমাদের যে কোনও একটি অংশ নির্বাচন করতে হবে এটি একটি তিন অ্যাক্সিস দেয় যা আমাদের এই অংশটিকে তিনটি ডাইরেক্শনেে সরানোর অনুমতি দেয় সুতরাং আসুন আমরা এই Z ডাইরেক্শনেটি নির্বাচন করি আমরা এই কেসিংটি এই পিছনের ডাইরেক্শনে নিয়ে যাব এখন আমরা এই পিনটি এক্স ডাইরেকশনে নিয়ে যাব এবং আমরা এই পিস্টনটি শীর্ষে সরিয়ে নেব এবং আমরা পিস্টনে দ্বি মুখী গতির অতিরিক্ত গতিও সরাতে পারি যেমন Z Y এবং Z আমরা এই ক্র্যাঙ্ক রডটি এটি থেকে বের করে আনব এবং এই ক্র্যাঙ্কশ্যাফট X ধনাত্মক X ডাইরেক্শনে এবং এই ক্র্যাঙ্ক কেসিং নেতিবাচক Y মধ্যে কেসিং সুতরাং এটি এই সিঙ্গেল সিলিন্ডার পিস্টন অ্যাসেম্বলির জন্য এক্সপ্লোর করা দৃশ্যটি সম্পূর্ণ করে এবং আমরা একবার OK ক্লিক করে এক্সপ্লোর করা দৃশ্য সম্পূর্ণ করব এই এক্সপ্লোর করা দৃশ্যকে প্রাণবন্ত করার জন্য আমাদের এই সমাবেশে যেতে হবে আমরা অ্যাসেম্বলিতে ক্লিক করব এবং আমরা অ্যানিমেট পতন নির্বাচন করব সুতরাং আমরা এটি এক্সপ্লোর করা করেছি বলে এটি পথে ভেঙে পড়বে সুতরাং এখানে এই অ্যানিমেশনের জন্য টুলবার আমরা এটিকে গতিশীল করতে পারি বা আমরা এটি ধীর গতিতে খেলতে পারি একইভাবে যদি একবার এটি ভেঙে পড়ে তবে আমরা এটি এক্সপ্লোর করা অ্যানিমেট এক্সপ্লোর করা হিসাবেও প্রাণবন্ত করতে পারি আমরা এই মোশন স্টাডিতে যা করেছি তার অনুরূপ আমরা এই চলচ্চিত্রটিকে একটি মিডিয়া হিসাবেও সংরক্ষণ করতে পারি আমরা অ্যানিমেশন সংরক্ষণ নির্বাচন করব আমরা ফাইলের নাম হিসাবে এক্সপ্লোর করা নির্বাচন করব এবং আমরা এটি সেভ করব আমরা আবার গ্রাফিক্স অনুকরণ করব এবং আমরা এখানে ফাইলটি দেখতে পারি এটি এক্সপ্লোর করা হয় আপনি এই অ্যানিমেশনটি সুন্দরভাবে দেখতে পারেন শেষ পর্যন্ত আমরা মৌলিক ধরনের মেটিং সম্পর্কে শিখেছি যা প্রোডাক্ট ডিজাইনের জন্য প্রোডাক্টটির জন্য বিভিন্ন অংশের সমাবেশের জন্য প্রয়োজনীয় সুতরাং একটি শেষ জিনিস যা আমাদের জানা দরকার তা হল এই সমাবেশগুলি সংরক্ষণ করা সুতরাং আমরা এই ফাইলটিতে যাব এবং এটি সংরক্ষণ করে চিহ্নিত করব এবং এটির জন্য আমাদের জিজ্ঞাসা করব এই ফাইলের নামের জন্য আমাদের জিজ্ঞাসা করুন আমরা এটি f 1 হিসাবে চিহ্নিত করব এবং এটি আমাদের ডট asm হিসাবে সংরক্ষণ করে এই ডট asm ফাইলটি এই বিধানসভার অবস্থা আমরা এটা আবার চেক করতে পারি আমরা এটা বন্ধ করে দেব এবং আমরা সেই asm ফাইলটি খুলব যা আমরা কেবল এই f 1 এ সেভ করেছি আমরা ok ক্লিক করব সুতরাং এখন আমরা আগে যে অপারেশনগুলি সম্পাদন করেছি তা একটি রাষ্ট্র হিসাবে সংরক্ষণ করা হয় এবং আমরা আগের মতো সবকিছু দেখতে পারি সুতরাং আমরা এটি অন্য কোনও কম্পিউটারে খোলতে পারি বা আমরা এটি কাউকে ধার দিতে পারি তাই কিছু শিল্প বা যে কোনও কিছু সুতরাং এখানে এই অ্যানিমেশনের সমাপ্তি আসে এখানে এই সমাবেশ প্রক্রিয়া এবং তাদের অ্যানিমেশন এবং গতি অধ্যয়নের জন্য শেষ আসে সুতরাং এই সমাবেশ এবং গতি অধ্যয়নের জন্য এটি একটি খুব মৌলিক ভূমিকা ছিল সুতরাং আপনাকে অনেক ধন্যবাদ